এই অবধি তোমরা খেয়াল করেছ আমরা আধানের ওপর তড়িৎ ক্ষেত্র বা বলের হিসেব নিয়ে কাজ করেছি এবং তার জন্যে আমাদের যা করা উচিত তা হলো পরিস্থিতির ওপর নির্ভর করে বিভিন্ন কোঅরডিনেট সিস্টেম ব্যবহার করা তাহলে এই বক্তৃতায় আমি যা করবো তা হলো তোমাদের জন্যে তিনটি কোঅরডিনেট সিস্টেম এ লাইন এলিমেন্ট এবং সারফেস এলিমেন্ট এবং ভলিউম এলিমেন্ট নিয়ে পর্যালোচনা করবো যাতে তোমরা তা সহজে ব্যবহার করতে পারো তোমাদের জন্যে আমি পর্যালোচনা করবো কারটেসিয়ান কোঅরডিনেট সিস্টেম নিয়ে তারপর তোমাদের জন্যে আমি পর্যালোচনা করবো সিলিন্ড্রিকাল কোঅরডিনেট সিস্টেম নিয়ে এবং সব শেষে স্ফেরিকাল কোঅরডিনেট সিস্টেম নিয়ে এই গুলি হলো অন্য বিকল্প যা বিভিন্ন সমস্যায় আমরা ব্যবহার করে থাকি তাহলে শুরু করা যাক কারটেসিয়ান কোঅরডিনেট সিস্টেম দিয়ে যাতে মূল বিন্দু থেকে অন্য বিন্দুর স্থানাঙ্ক x y এবং z অর্থাৎ যদি আমি একটি বিন্দু x y ও z নিই আমি x দিকে এগোব xদূরত্ব y দিকে এগোব y দূরত্ব এবং z দিকে এগোব z দূরত্ব অর্থাৎ এই দূরত্ব হবে y এই দূরত্ব হবে x এবং এই উচ্চতা হবে z এই কোঅরডিনেট সিস্টেম এ যখন আমি x y z বিন্দু থেকে কাছের আরেকটি বিন্দু তে যাব লাইন এলিমেন্ট হবে x যোগ d x y যোগd y এবং z যোগ d z অর্থাৎ লাইন এলিমেন্ট d l এর ভেক্টর হবে d x গুন x দিকে একক ভেক্টর যোগ d y গুন y দিকে একক ভেক্টর যোগ d z গুন z দিকে একক ভেক্টর এরপর আমরা সারফেস এরিয়া এলিমেন্ট নিয়ে আলোচনা করব আমি চাই তোমরা এই ধারণার সাথে পরিচিত হও যে সারফেস এরিয়া ভেক্টর প্রকৃতির বিশেষ করে যখন আমরা ত্বড়িৎ ক্ষেত্রের ফ্লাক্স গণনা করেছি আমরা কিন্তু সারফেস এরিয়া কে ভেক্টর রাশি হিসেবেই ব্যবহার করেছি একই ভাবে ডাইভারজেন্স বা ওই ধরনের রাশি গণনা করতে বা ডাইভারজেন্স উপপাদ্য ব্যবহার এর সময়েও আমরা সারফেস এরিয়া কে ভেক্টর রাশি হিসেবেই নিয়েছি এবার কারটেসিয়ান কোঅরডিনেট এ আমি উলম্ব সারফেস এরিয়াx দিকে সারফেস এরিয়া y দিকে সারফেস এরিয়া ও z দিকে সারফেস এরিয়া শনাক্ত করতে চাই প্রচলিত ধারণায় x দিকে সারফেস এরিয়া x অক্ষের উলম্ব হবে তাই সে y z পৃষ্ঠের সমান্তরাল হবে আর এই দুরত্বটি যেহেতু d yএটি d z আমি সারফেস এরিয়া এলিমেন্ট d s কে লিখব y z d x d yনা এটি d x নয় কারণ d x xদিকের থেকে উলম্ব তাই আমার লেখা উচিত d y d z x এর দিকে একই ভাবে y দিকের সারফেস এলিমেন্ট y অক্ষের উলম্ব হবে আর এর থাকবে x এলিমেন্ট প্রস্থ d x উচ্চতা d z আর তাই সেই দিকে d s হবে d x d z y এর দিকে এবং একই ভাবে z এর দিকে আমি পাবো d x d y z এর দিকে অতএব আমি কারটেসিয়ান কোঅরডিনেট এ সারফেস এরিয়া এলিমেন্ট লিখলাম

তৃতীয়ত এবার আমি তোমাদের জন্য ভলিউম এলিমেন্ট গণনা করব স্বভাবতই কারটেসিয়ান কোঅরডিনেট এ ভলিউম এলিমেন্ট হবে একটি বাক্সের মত একটি ছোট্ট বাক্স যার আয়তন এই যদি x y z হয় d x d z ও এই দিকে d y তাহলে ভলিউম এলিমেন্ট হল d x d y d z একক ভেক্টর এর ক্ষেত্রে আমরা আগেই জানি যে তারা কোন স্থানে স্থির তারা স্থির একক ভেক্টর তারা দিক পালটায় না আর তাদের মান অবশ্যই 1 এবার সিলিন্ড্রিকাল কোঅরডিনেট সিস্টেম নিয়ে আলোচনা করা যাক এটি বিশেষ ভাবে কাজে লাগে যখন সিলিন্ড্রিকাল প্রতিসাম্য থাকে যার মানে হল z অক্ষের সাপেক্ষে প্রতিসাম্য অর্থাৎ z অক্ষ বরাবর গেলে কিছু বদলায় না তাহলে আগে একটি কোঅরডিনেট সিস্টেম বানাই এটি আমার আদি x y z কোঅরডিনেট সিস্টেম সিলিন্ড্রিকাল কোঅরডিনেট এ একটি বিন্দু কে নির্দিষ্ট করতে আমরা মূল বিন্দু থেকে x y পৃষ্ঠ তল অবধি তার দুরত্ব মাপি আমরা এর নাম দেব S এই ব্যবহার গ্রিফিথস এর বই এর অনুকরনে করছি এরপর আমরা x অক্ষ থেকে কোণ মাপি যাকে আমি নাম দিলাম ফাই আর মাপি x yপৃষ্ঠ তল থেকে উচ্চতা বা z কোঅরডিনেট যার নাম আমি দিলাম z তাহলে এটি নির্দিষ্ট হল রো না রো না আমি বলেছি S তাহলে S ফাই ও z যেহেতু একটি সিস্টেম কে নির্দিষ্ট করতে তিনটি কোঅরডিনেট লাগে আমরা এখানে তাদের নাম দিলাম S ফাই ও z তোমরা সরাসরি দেখতে পাচ্ছ যে কারটেসিয়ান কোঅরডিনেট এর সাথে S এর সম্পর্ক হল x স্কয়ার যোগ yস্কয়ার এর স্কয়ার রুট ট্যানজেন্ট ফাই হল y বাই x আর z হল z সমীকরণ গুলি কে উলটে লিখলে আমরা পাবো x সমান S কসাইন ফাই ও y সমান S সাইন ফাই এবার এদের একক ভেক্টর গুলি দেখা যাক সিলিন্ড্রিকাল কোঅরডিনেট এ একক ভেক্টর গুলি দেখলে এই কোণ টি ফাই এই দুরত্ব টি S ও এই উচ্চতা Z S দিকের একক ভেক্টর হবে মূল বিন্দু থেকে দুরের দিকে নির্দিষ্ট স্বভাবতই যদি আমি একটি অন্য বিন্দু তে যাই ধরে এখানে তোমরা দেখতেই পাচ্ছ S একক ভেক্টরের দিক বদলে গেছে তাই এই S একক ভেক্টর যা মূল বিন্দু থেকে দুরের দিকে নির্দিষ্ট তা কোন স্থানে স্থির না এটি তোমরা কোন বিন্দু তে আছ তার ওপর নির্ভর করে এই লাল দিয়ে আমি ফাই একক ভেক্টর কে দেখাচ্ছি এও স্থানে স্থির না শেষে থাকছে Z একক ভেক্টর যা কারটেসিয়ান কোঅরডিনেট সিস্টেম এর সমান তাই এর স্থান স্থির ছবি থেকে লক্ষ্য করো S একক ভেক্টর x একক ভেক্টর কোসাইন ফাই যোগ y একক ভেক্টর সাইন ফাই ছাড়া কিছুই না ফাই একক ভেক্টর হল মাইনাস সাইন ফাই x একক ভেক্টর যোগ কোসাইন ফাই y একক ভেক্টর এবং z অবশ্যই z আমি যদি এই ভেক্টর কে ভেক্টর অবস্থান দিয়ে দেখাতে চাই S ফাই ও z বিন্দুর ভেক্টর অবস্থান হবে S দিকের ভেক্টর ও z ভেক্টরের যোগ ফল অর্থাৎ ভেক্টর r হবে S দিকে S যোগ z দিকে z এই হল বিন্দু টির অবস্থান মূল বিন্দু থেকে এই বিন্দুর ভেক্টর এবার সিলিন্ড্রিকাল কোঅরডিনেট এ লাইন এলিমেন্ট সারফেস এলিমেন্ট এবং ভলিউম এলিমেন্ট দেখে নেওয়া যাক তাহলে আমি S ফাই ও z বিন্দু থেকে আরেকটি বিন্দু তে যাচ্ছি যা হল S যোগ dS ফাই যোগ dফাই ও z যোগ dz এই ক্ষেত্রে লাইন এলিমেন্ট d l জ্যামিতিক রুপে কেমন হবে দেখে নিই আমি এখানে একটি বিন্দু নিয়েছি S ফাই ও z যার অবস্থান বোঝান যায় ভেক্টর r দিয়ে যা S Sএকক ভেক্টর যোগ z zএকক ভেক্টর এর সমান আগামি বিন্দু টি হল S যোগ dS ফাই যোগ dফাই ও z যোগ dz এর থেকে আমরা r যোগ d r পাই যাকে আমি লিখতে পারি d l ও তাকে পাবো S কে বাড়িয়ে d s দূরত্বে গিয়ে আমি একে এইখানে লিখে ফেলি S যোগ d s আমরা আগেই বলেছি যে S স্থির নয় তাই আমি S এর দিক টাও পালটে দিলাম তার সাথে যোগ করলাম z যোগ dz যা স্থির শুধুমাত্র প্রথম ক্রমের পদ রাখলে আমি একে লিখে পারি S Sএকক ভেক্টর যোগ S d s একক ভেক্টর এটিই হল একক ভেক্টরের পরিবর্তন যোগ d s মানে S দুরত্বের পরিবর্তন যোগ z zএকক ভেক্টর যোগ d z zএকক ভেক্টর এই টি বাঁ দিকের r এর সমান মানে S Sএকক ভেক্টর যোগ Z d z একক ভেক্টর যোগ d l কয়েকটি পদ কে বাতিল করা যাক কিছু পদ যেমন S S বাতিল হয়ে যায় এই Z Z যোগ d l ও বাতিল হয় ডান দিক থেকে তাই আমি পাই d l সমান S d s যোগ d s S যোগ d z Z লক্ষ্য কর আমি যদি S এর দিকে d s পরিমাণ সরি আমি Z বরাবর ও d z পরিমাণে সরছি অর্থাৎ এই ভেক্টর d z Z একক ভেক্টর আমি পেয়ে যাই যেটি একটি অতিরিক্ত পদ এবার দেখা যাক d s কি d s একক ভেক্টর কিন্তু পালটে গেছে তাই এই x y পৃষ্ঠ তলের দিকে দেখি এটা আমার X এটা ছিল আমার Y আর আমরা যা করেছি তা হল d s এমন ছিল তা সামান্য বদলে গেছে এটা আগে ফাই এর দিকে নির্দেশ করত কিন্তু এখন ফাই যোগ d ফাই এর দিকে নির্দেশ করছে এই পরিবর্তন টুকু আমি নীল দিয়ে দেখাচ্ছি এই হল একক ভেক্টর না একক ভেক্টর না এই ভেক্টর লক্ষ্য কর এই পরিবর্তন টি ফাই এর দিকে আর তার মান হল দৈর্ঘ্য গুণ dফাই অর্থাৎ এটি তাই এটি হবে S d s বা d s ভেক্টর এর মান হল এক গুণ dফাই ফাই এর দিক বরাবর আর তাই আমি লাইন এলিমেন্ট d l কে লিখতে পারি S d s ভেক্টর যা সমান হল S dফাই ফাই এর দিকে যোগ d s Sএকক ভেক্টর যোগ d z Zএকক ভেক্টর যা হল সিলিন্ড্রিকাল কোঅরডিনেট এ লাইন এলিমেন্ট এটি নির্ভুল ধারণা কারণ পদ মিলিয়ে যদি দেখ ফাই দিকে এতটা দুরত্ব যাওয়া হয়েছে S দিকে যাওয়া হয়েছে এতটা আর Z দিকে এতটা এবার এরিয়া এলিমেন্ট দেখা যাক সিলিন্ড্রিকাল কোঅরডিনেট এ এরিয়া এলিমেন্ট দেখার মানে হল x y z এর সাপেক্ষ্যে S এর উলম্ব দিকে এরিয়া ফাই এর উলম্ব দিকে এরিয়া ও Z এর উলম্ব দিকে এরিয়া এটা হল S একক ভেক্টর যদি Sএর উলম্ব দিকে এরিয়া দেখি তোমরা দেখ একটি এলিমেন্ট হবে x y পৃষ্ঠ তলে ও এই এরিয়ার দ্বিতীয় এলিমেন্ট টি হবে Z দিকে এই দুরত্ব টি হবে যেমন আমরা আগেই আলোচনা করেছি S dফাই ও উচ্চতা হল d z তাই ফাই এর দিকে এরিয়া এলিমেন্ট d s হবে S d z d ফাই তোমরা দেখ এর একক কিন্তু দৈর্ঘ্যের স্কয়ার এবার এরপর দেখা যাক ফাই এর দিকে আমি Z দিকে এবং ফাই এর উলম্ব দিকে একটি এলিমেন্ট নেব তাহলে এই হবে ফাই এর দিকে এরিয়া ফাই থেকে উলম্ব এই দুরত্ব টি হবে d s আর এই উচ্চতা হবে d z তাই ফাই এর দিকে d s ভেক্টর হবে d s d zগুণ ফাই একক ভেক্টর এখানে আমার S দিক লিখা উচিত ছিল আমি যদি Z এর উলম্ব দিকে এরিয়া এলিমেন্ট দেখি তা হবে d s আর আমি সরব এই ভাবে d s ও S d ফাই পরিমাণ তাই Z এর দিকে এরিয়া এলিমেন্ট হবে d s গুণ S d ফাই Z এর দিকে তোমরা এটা সহজেই নিশ্চিত করতে পারো আমি যদি x y পৃষ্ঠ তলে একটি একক বৃত্তের এরিয়া দেখতাম ধরো এটিই হল সেই একক বৃত্ত অর্থাৎ যার ব্যাসার্ধ হল 1 বা তোমরা ব্যাসার্ধ কে r ও ধরে নিতে পার তাহলে এরিয়া হবে ইন্টিগ্রেশান S d s d ফাই S এর মান 0 থেকে r d ফাই এর মান 0 থেকে 2 পাই আর তোমরা পেয়ে যাবে 2 পাই গুণ Sস্কয়ার বাই 2 যার মান 0 থেকে r এর মধ্যে হয় যা তোমাদের দেবে পাই r স্কয়ার অথবা সিলিন্ডার এর এইদিকে যদি দেখতাম সারফেস এরিয়া তোমরা দেখছ হত S এর দিকে আর তার মান গণণা করলে দেখ এই এরিয়া টি হত ইন্টিগ্রেশান S যা এই পৃষ্ঠ তলের স্থির ব্যাসার্ধ R d z d ফাই আসলে R ছাড়া কিছুই না d z হবে এই সিলিন্ডার এর উচ্চতা গুণ 2 পাই অর্থাৎ 2 পাই R H একটি পরিচিত ফলাফল শেষে সিলিন্ড্রিকাল কোঅরডিনেট এ ভলিউম এলিমেন্ট দেখে নেওয়া যাক এটি কে বিভিন্ন ভাবেই দেখা যেতে পারে একটি ভলিউমএলিমেন্ট কিছু এরিয়া গুণ তার উচ্চতা ছাড়া কিছু না তাই আমি যে কোন একটি এরিয়া নিতে পারি ধরো Z এর দিকে একটি এরিয়া নিলাম যা আগেই দেখেছ d s গুণ S d ফাই তাই S d s d ফাই আর এই ভলিউম এলিমেন্ট এর উচ্চতা হবে d z তাই আমি d z দিয়ে গুণ করব সেটাই হবে ভলিউম এলিমেন্ট তোমরা অন্য এরিয়া নিয়েও করে দেখতে পারো যে এটি সঠিক তাই ভলিউম এলিমেন্ট d v হবে S d s d ফাই d z